স্বাগত প্রিয় অংশগ্রহণকারীদের বডি ল্যাঙ্গুয়েজে আমাদের প্রোগ্রামের দ্বিতীয় সপ্তাহে এই মডিউলে আমরা হ্যাপটিক্স এবং বিশেষ করে হ্যান্ডশেকের ক্ষেত্রে এর ভূমিকা দেখব হ্যাপটিক্স মূলত আমাদের ধারনা অনুভূতি এবং স্পর্শ জড়িত আবেগের যোগাযোগের একটি অধ্যয়ন যেভাবে আমরা অন্য লোকেদের শরীরের যে অংশে স্পর্শ করি তার উপর আমরা স্পর্শ করি ইত্যাদি যে সময়কালের জন্য স্পর্শ আছে তা এই শরীরের ভাষাগত দিকটির একটি অংশ হিসাবে অধ্যয়ন করতে হবে হ্যাপটিক্স একটি গ্রীক শব্দ Haptikos থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ স্পর্শের অনুভূতি সম্পর্কিত শব্দটি প্রথম 19 শতকে ব্যবহৃত হয়েছিল যাইহোক সেই সময়ে এটি প্রধানত সাইকোফিজিক্সের সাথে সম্পর্কিত ছিল কিন্তু বর্তমানে এটি শরীরের বিভিন্ন ধরণের স্পর্শকাতর সংবেদন বোঝাতে ব্যবহৃত হয় আমরা মানব স্পর্শের তাৎপর্য নিয়ে আলোচনা করব এবং এটি পেশাদার যোগাযোগের ভূমিকা যখন আমরা অমৌখিক যোগাযোগের একটি অংশ হিসাবে স্পর্শের তাৎপর্য অধ্যয়ন করি তখন আমাদের বুঝতে হবে যে ফ্রিকোয়েন্সি এবং স্পর্শের ধরন গুরুত্বপূর্ণ কারণ এটি অন্য ব্যক্তির সম্পর্কে আমরা কী অনুভব করি এবং সম্পর্কের ক্ষেত্রে একটি প্রদত্ত পরিস্থিতিতে আমরা কী খুঁজছি তাও যোগাযোগ করে স্পর্শগুলিকে একটি যোগাযোগ হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা আমরা আমাদের পেশাদার পরিস্থিতিতে বিভিন্ন ধরণের স্পর্শের সাথে করি উদাহরণস্বরূপ আমরা অন্যদের সাথে করমর্দন করি আমরা অন্য ব্যক্তির সাথে হাত ধরি কিছু পরিস্থিতিতে একটি আনুষ্ঠানিক চুম্বনও হয় যা কখনও কখনও বন্ধুত্বপূর্ণ অঙ্গভঙ্গি হিসাবে জড়িত থাকে আমরা পিছনে চড় মারতে পারি আমরা এই হাই ফাইভ ইঙ্গিত কাঁধের প্যাট ইত্যাদি করি এগুলির প্রত্যেকটি স্পর্শকারী ব্যক্তির অনুভূতি এবং উদ্দেশ্য সম্পর্কে অমৌখিক বার্তা দেয় তারা এই স্পর্শগুলি গ্রহণকারী ব্যক্তির মধ্যে নেতিবাচক এবং ইতিবাচক অনুভূতিও সৃষ্টি করে একটি ইতিবাচক স্পর্শ লালন পালন করতে পারে এবং এটি আমাদের সম্পর্ক তৈরি এবং বজায় রাখতে সাহায্য করতে পারে একটি ইতিবাচক স্পর্শ গুরুত্বপূর্ণ কারণ এটি অন্য ব্যক্তির জন্য আমাদের উদ্বেগের প্রকাশ হিসাবে স্বাচ্ছন্দ্যের ভালবাসার একটি নির্দিষ্ট স্তরকে চ্যানেলাইজ করে কল্পনা করুন যে একটি নির্দিষ্ট প্রকল্প খারাপ হয়ে যাওয়ার পরে আপনার দলের নেতা আপনার কাছাকাছি আসেন আপনাকে একটি ছোট প্যাট দেন আপনাকে দেখে হাসেন এবং তারপরে হঠাৎ আপনি অনুভব করেন যে জিনিসগুলি এখনও ঠিক আছে সুতরাং আপনি দেখতে পাবেন যে একটি ইতিবাচক স্পর্শ অন্য ব্যক্তির অনুভূতি লালন করতে পারে তবে একটি নেতিবাচক স্পর্শ একই সময়ে উদ্বেগের সাথে সম্পর্কিত অন্যান্য নেতিবাচক অ্যাসোসিয়েশনও যেতে পারে আগ্রাসনের পরামর্শ বা এমনকি কাউকে শারীরিকভাবে আঘাত করে বা কাউকে দেখিয়ে সহিংসতার সম্ভাবনা ইত্যাদি স্পর্শগুলি আমাদের মানব স্মৃতিতে গুরুত্বপূর্ণ কারণ আমরা আসলে স্পর্শের তাত্পর্যকে কখনই ভুলতে পারি না আমরা কখনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্পর্শ ভুলতে পারি না এবং সেই কারণেই আপনি দেখতে পাবেন যে যদি আমরা একজন মহান নেতার দ্বারা স্পর্শ হয়ে থাকি যদি আধ্যাত্মিক নেতার দ্বারা আমাদের হাত নাড়ে থাকে যদি আমরা কোন মহান ব্যক্তির দ্বারা শারীরিক স্পর্শে আশীর্বাদিত হয়ে থাকি তবে আমরা সারা জীবন এই স্পর্শের স্মৃতি বহন করি সুতরাং একটি মানব স্পর্শে কঠোরতম পেশাদার পরিস্থিতিতেও ইতিবাচকতার পাশাপাশি নেতিবাচকতা পাস করার ক্ষমতা রয়েছে আমি এখানে জোনস এবং ইয়ারবোরোর অনুসন্ধানগুলি উল্লেখ করব যারা পরামর্শ দিয়েছেন যে স্পর্শ পাঁচটি প্রধান অর্থ যোগাযোগ করতে পারে তারা ইতিবাচক আবেগ কৌতুকপূর্ণতা নিয়ন্ত্রণ পরিস্থিতি আচার অনুষ্ঠানের পাশাপাশি টাস্ক ওরিয়েন্টেড বা টাস্ক সম্পর্কিত স্পর্শগুলি তালিকাভুক্ত করেছে ইতিবাচক স্পর্শের যোগাযোগের অংশ হিসাবে আমরা দেখতে পাই যে তারা সমর্থন প্রশংসা অন্তর্ভুক্তি স্নেহ সান্ত্বনা ইত্যাদি প্রকাশ করতে পারে একটি স্পর্শ স্নেহপূর্ণ বা আক্রমণাত্মকও হতে পারে এবং এটি বরং কৌতুকপূর্ণও হতে পারে যা নির্দেশ করে যে জিনিসগুলি বা পরিস্থিতিগুলিকে খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয় কখনও কখনও আপনি দেখতে পাবেন যে স্পর্শকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা যেতে পারে একই সময়ে আমরা দেখতে পাই যে স্পর্শটি মানুষের আচরণ এবং মনোভাব নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা যেতে পারে স্পর্শটি স্ট্যাটাস প্রকাশ করার পাশাপাশি অন্যদের উপর আধিপত্যের জন্য ব্যবহার করা যেতে পারে প্রায়শই আমরা দেখতে পাই যে এখানে আচার অনুষ্ঠানের ছোঁয়াও রয়েছে উদাহরণস্বরূপ আমরা যখন অন্য ব্যক্তিকে অভিবাদন জানাই বা যখন আমরা তাদের কাছ থেকে ছুটি নিই তখন আমরা হ্যান্ডশেক করি তখন পেশাদার আলিঙ্গনগুলিও এই ধরণের বাধ্যতামূলক স্পর্শের মধ্যে রয়েছে কখনও কখনও আমরা দেখতে পাই যে একটি বাধ্যতামূলক স্পর্শ আছে কারণ এটি পেশার দাবি একজন ডাক্তার রোগীকে স্পর্শ করতে হয় আমরা কাউকে গাড়ি থেকে বের করতে সাহায্য করতে পারি সুতরাং এই স্পর্শ একটি ফাংশন কর্মক্ষমতা সঙ্গে যুক্ত করা হয় কখনও কখনও অন্যকে স্পর্শ করাও অনিচ্ছাকৃত উদাহরণস্বরূপ যখন আমরা একটি ভিড় ট্রেন বা বাসে ভ্রমণ করছি বা আমরা একটি ভিড় লিফটের মধ্যে থাকি তখন কিছু স্পর্শ এড়ানো যায় না যাই হোক আমাদের এটাও বুঝতে হবে যে পেশাদার পরিস্থিতিতেও শরীরের একটি নির্দিষ্ট অংশ স্পর্শ করার বিষয়ে কিছু সাংস্কৃতিক নিষেধাজ্ঞা রয়েছে এবং আমরা এই সাংস্কৃতিক নিষেধাজ্ঞাগুলি দেখব হ্যান্ডশেক হল প্রথম পেশাদার স্পর্শ যা আমরা সাধারণত প্রকাশ করি এটি অন্য লোকেদের আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানোর একটি অন্তর্নিহিত উপাদান এবং এটিকে আমাদের দৈনন্দিন জীবনে একটি খুব সাধারণ অমৌখিক বিনিময় হিসাবে বিবেচনা করা হয় যাইহোক কেউ অবাক হবেন যে এই হ্যান্ডশেকটিতে অনেক বার্তা লুকিয়ে থাকতে পারে যেহেতু হ্যান্ডশেক একটি বিশেষ ধরণের স্পর্শ তাই আমরা এই স্পর্শের সাহায্যে যোগাযোগ করা আবেগকেও মনে রাখতে পারি এটি একটি নির্দিষ্ট উষ্ণতা অন্য লোকেদের উপর আধিপত্য বিস্তার করার ইচ্ছা এটি একটি অনিচ্ছাও প্রকাশ করতে পারে অন্য ব্যক্তির সাথে কথা বলুন এটি লক্ষ্য করা আকর্ষণীয় যে হ্যান্ডশেকের উত্সটি মানুষের বেঁচে থাকার প্রবৃত্তির সাথে সম্পর্কিত এলিয়েন পিস এই ধারণাটি উল্লেখ করেছেন যে হ্যান্ডশেকিং মূলত গুহামানব যুগের একটি ধ্বংসাবশেষ তিনি পরামর্শ দিয়েছিলেন যে গুহামানব বা সভ্যতার বিকাশের প্রাথমিক পর্যায়ে লোকেরা যখন একে অপরের সাথে দেখা করতে ব্যবহার করত তখন তারা খোলা তালু দিয়ে তাদের অস্ত্র বাতাসে ধরে রাখত যাতে বোঝানো যায় যে তারা অন্য লোকেদের ক্ষতি করার জন্য কোনও অস্ত্রের যত্ন নিচ্ছে না ধীরে ধীরে সভ্যতার উত্তরণের সাথে এটি একটি রোমান স্যালুটে হ্রাস করা হয়েছিল যেখানে হাতটি হৃদয়ের দিকে নিয়ে যাওয়া হয়েছিল সুতরাং বাতাসের ভঙ্গিতে এই পামটি শতাব্দী ধরে পরিবর্তিত হয়েছিল এবং তারপরে বিভিন্ন পরিবর্তনও ঘটেছে এই ধারণাটি ডেসমন্ড মরিস দ্বারা সমর্থিত যা তিনি 1969 সালে তাঁর রচনায় পরামর্শ দিয়েছিলেন যে হ্যান্ডশেকিংয়ের পশ্চিমা রূপটি একটি মাধ্যম হিসাবে শুরু হতে পারে যে এই অভিবাদন অনুষ্ঠানের সাথে জড়িত কেউই অস্ত্র ধারণ করছে না সুতরাং প্রাথমিকভাবে করমর্দন অবশ্যই এই ধারণা থেকে শুরু হয়েছিল যে বিশ্বাসের বন্ধন স্থাপন করতে হবে এবং এটি নিশ্চিত বন্ধুত্ব এই মিথস্ক্রিয়াটির সাথে জড়িত যাইহোক খুব শীঘ্রই এটি ব্যক্তিদের মধ্যে সমতার প্রতীক হয়ে ওঠে এটি সিলিং বিভিন্ন ব্যবস্থা এবং চুক্তির প্রতীক হয়ে ওঠে এবং এখন এটি একটি সাধারণ অভিবাদন প্রোটোকল হয়ে উঠেছে যখন আমরা দিনের বেলায় প্রথমবারের মতো অন্য ব্যক্তির সাথে দেখা করি মূল অর্থ অবশ্য এখনও পাওয়া যাবে কারও হাত নাড়াতে অস্বীকার করাকে অন্য ব্যক্তির পক্ষ থেকে আগ্রাসনের স্বাক্ষর হিসাবে সহজেই ব্যাখ্যা করা যেতে পারে উৎপত্তি নির্বিশেষে হ্যান্ডশেক আধুনিক যুগের একটি বাধ্যতামূলক অংশ এবং বিভিন্ন সংস্কৃতি এবং আশেপাশের বিভিন্ন অবস্থানে সমস্ত বর্ণের লোকেরা এই বিশেষ অঙ্গভঙ্গিটি ব্যবহার করে বিভিন্ন লিঙ্গের লোকেদের সাথে করমর্দনের কিছু প্রথাগত উপায় রয়েছে যা এখনও বেশিরভাগ সমাজে অব্যাহত রয়েছে উদাহরণস্বরূপ সাধারণত আমরা যখন হ্যান্ডশেক করি তখন আমরা আমাদের উচ্চতা নিয়ে সচেতন থাকি এবং একজন উচ্চ মানের ব্যক্তি হাত নাড়ানোর প্রস্তাব দেয় একইভাবে বেশিরভাগ সমাজে এটি উপযুক্ত বলে বিবেচিত হয় যে মহিলারা হাত নাড়ানোর প্রস্তাব দেয় এবং পুরুষদের সাধারণত মহিলাদের সাথে হ্যান্ডশেক শুরু করা উচিত নয় কিছু সংস্কৃতিতে মহিলারা হ্যান্ডশেক এড়ায় এবং এর পরিবর্তে তারা অন্যদের শুভেচ্ছা জানানোর বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী উপায় অফার করে পরের কয়েকটি স্লাইডে আমরা যোগাযোগের অমৌখিক দিকগুলির একটি অংশ হিসাবে হাত নাড়ানোর বিভিন্ন ব্যাখ্যা দেখব অন্যান্য লোকেদের সাথে হ্যান্ডশেক করার সময় আমরা যে আবেগগুলি অতিক্রম করি তাও গুরুত্বপূর্ণ যে এটি বলা হয় যে জন এফ কেনেডি নিহত প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি মানুষের সাথে সবচেয়ে কার্যকর হ্যান্ডশেক খুঁজে বের করতে এবং নির্ধারণ করার জন্য একটি সম্পূর্ণ গবেষণা পরিচালনা করেছিলেন এটি একটি প্রকৃত উষ্ণতা প্রকাশ করতে পারে এটি নিরাপত্তাহীনতার ইঙ্গিত দিতে পারে এবং দ্রুত হ্যান্ডশেক করতে দেয় এবং অহংকারও প্রকাশ করে যদিও আমরা বিভিন্ন ধরণের হ্যান্ডশেকের দিকে তাকাব আমরা প্রাথমিকভাবে তিনটি ভিন্ন ধরণের হ্যান্ডশেকের দিকে তাকাব যা আধিপত্য আনুগত্য বা সমতার ধারণা প্রকাশ করে যখন আমরা যে কোনও পেশাদার পরিবেশে একে অপরকে শুভেচ্ছা জানাই এখানে চিত্রটি একটি প্রভাবশালী হ্যান্ডশেকের ধারণাটিকে যথাযথভাবে চিত্রিত করে প্রভাবশালী হ্যান্ডশেকটি আনুষ্ঠানিকভাবে লক্ষ্য করা যায় কারণ এটি সেই সময়টির কাছাকাছি ছিল যে অনেক লোক এটি সম্পর্কে লিখতে শুরু করেছিল সুতরাং এই ধরনের হ্যান্ডশেক একজন ব্যক্তির আধিপত্য নির্দেশ করে যে এমনভাবে হাত দেয় যে তার হাতের তালু এই নির্দিষ্ট দিকে থাকে এবং অন্য ব্যক্তিকে করমর্দনের জন্য একটি হাতের তালু দিতে হয় খোলামেলা পদ্ধতিতে এটি পরামর্শ দেয় যে ব্যক্তির অন্যের উপর আধিপত্য করার ইচ্ছা রয়েছে এখন একটি প্রভাবশালী হ্যান্ডশেক সাধারণত এমন লোকেদের দ্বারা গ্রহণ করা হয় যারা হয় সিনিয়র পদে থাকে নয়তো যারা এমন একটি অবস্থানে থাকে যেখানে তাদের কাছে আধিপত্য সহজেই আসে বা প্রায়শই আপনি তরুণদের সাথে দেখা করতে পারেন যারা এই ধরণের হাত অফার করে পেশাদার পরিস্থিতিতে যখন আপনি একজন সহকর্মীর কাছ থেকে এই ধরণের হ্যান্ডশেক দেখেন তখন আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন না এবং আপনি সম্ভবত এটিকে কমিয়ে দিতে চান একটি খুব আকর্ষণীয় কৌশল যা এই ধরণের হ্যান্ডশেক হ্রাস করতে এবং এটি আনতে ব্যবহার করা যেতে পারে সমতা একটি হ্যান্ডশেক ফিরে আপনার বাম পা এগিয়ে বিশ্বাস করা হয় সুতরাং আপনার শরীরটি কিছুটা কাত হয়ে গেছে এবং তারপরে অন্য ব্যক্তিকেও কিছুটা পিছনে সরে যেতে হবে এবং এটি আপনাকে হ্যান্ডব্যাগটি কাত করার এবং আরও সমান পদক্ষেপে সংলাপ শুরু করার সুযোগ দেয় এটির বিপরীতে একটি বশ্যতামূলক হ্যান্ডশেকের ধারণা এটি প্রভাবশালী হ্যান্ডশেকের বিপরীত যেখানে আপনি আপনার হাতটি এমনভাবে অফার করেন যাতে তালু উপরের দিকে থাকে এখন এটি প্রতীকীভাবে অন্য ব্যক্তিকে একটি উপরে হাত দিচ্ছে এবং এটি পরামর্শ দেয় যে অন্য ব্যক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আপনার কোনো আপত্তি নেই কখনও কখনও এটি ইচ্ছাকৃতভাবে করা হয় যখন আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হয় এবং শব্দ ব্যবহার করার পরিবর্তে আপনিও আপনার শরীরের ভাষা সাহায্যে এই ধারণা যোগাযোগ করতে চান যদিও সাধারণত এই ধরনের একটি বশ্যতামূলক হ্যান্ডশেক একটি পরাধীন মনোভাবের পরামর্শ দেয় তবে কিছু অন্যান্য পরিস্থিতিও থাকতে পারে যা একজনকে বিবেচনা করতে হবে উদাহরণ স্বরূপ যারা সেইসব পেশায় আছেন যেখানে হাত খুবই সংবেদনশীল প্রকৃতপক্ষে তাদের হাতিয়ার সার্জন পিয়ানো বাদক শিল্পী প্রভৃতি হ্যান্ডশেক এড়াতে চেষ্টা করে কারণ হাত তাদের কাছে মূল্যবান এবং তাই আপনি দেখতে পাবেন যে তারা সাধারণত দ্বিধাগ্রস্ত হয় এবং বেশিরভাগ সময় হয় একটি নরম হ্যান্ডশেক অফার করে বা বাধ্যতামূলক প্রস্তাব দেয় এটি গুরুত্বপূর্ণ যে আমরা একটি নির্দিষ্ট হ্যান্ডশেকের অর্থ ডিকোড করার জন্য কাইনেসিক্স সংকেতগুলির ক্লাস্টারগুলি দেখি পেশাদার পরিস্থিতিতে হ্যান্ডশেকের সেরা ধরণটিকে সমান হ্যান্ডশেক বলা হয় যখন দুই ব্যক্তি সমতার ভিত্তিতে মিলিত হয় এটাও বলা হয় যে যখন দুজন ব্যক্তি সমানভাবে প্রভাবশালী ছিল বা প্রদত্ত পরিস্থিতির উপর কর্তৃত্ব করতে চায় তখন একটি প্রতীকমূলক লড়াই হয় বা একটি বিশেষ ব্যক্তি এইভাবে হাত দিতে পারে এবং যখন আপনি একটি তালু দিয়ে আপনার হাতটি এইভাবে অর্পণ করছেন অবস্থানের আপনি এটি পিছনে কাত করার চেষ্টা করতে পারেন যাইহোক যখন উভয় হাত এই পদ্ধতিতে থাকে তখন এটি সমান হ্যান্ডশেক হিসাবে পরিচিত যেখানে তালু সোজা মুখোমুখি এবং উল্লম্বভাবে বাইরের দিকে থাকে এটি একটি সেরা ব্যবসায়িক হ্যান্ডশেক হিসাবে বিবেচিত হয় যা সমস্ত স্থিতিতে সমতা প্রকাশ করে এবং একই সাথে এটিও পারস্পরিক শ্রদ্ধার অনুভূতি প্রকাশ করে একটি দৃঢ় হ্যান্ডশেক এছাড়াও বিভিন্ন উপায়ে একটি সমান হ্যান্ডশেকের একটি এক্সটেনশন যে ব্যক্তি দৃঢ়ভাবে হাত নাড়াচ্ছেন তার অংশে এটি আত্মবিশ্বাসের সাথে সাথে ফোকাসড শক্তি প্রদান করে এটি প্রায়শই কাজের ইন্টারভিউয়ের সময় ব্যবসায়িক নেটওয়ার্কগুলিতে ব্যবহৃত হয় যখন আপনি প্রথমবারের মতো কারও সাথে দেখা করেন যখন আপনি একজন ইতিবাচক তবুও দৃঢ় ব্যক্তি হিসাবে আসতে চান সুতরাং কেউ একটি নতুন সম্পর্কে প্রবেশ করছে বা আসুন আমরা বলি যে একটি বিদ্যমান সম্পর্ককে দৃঢ় করা ইত্যাদির জন্য একটি দৃঢ় হ্যান্ডশেক এই ধারণার প্রতীক যে আপনার শব্দের নির্দিষ্ট মূল্য রয়েছে এবং তারপরে আপনি দেখতে পাবেন যে এই সংস্থাগুলির কারণে একটি দৃঢ় হ্যান্ডশেক প্রায়শই ব্যবহৃত হয় একটি সুযোগ তৈরি করতে বা ব্যবসার সুযোগ লাভ করতে বা অন্ততপক্ষে কোনো অফিসিয়াল সেটিংয়ে এই সম্পর্কিত অনুভূতিগুলি প্রকাশ করতে ডবল হ্যান্ডশেক বা গ্লাভ হ্যান্ডশেক বা রাজনীতিবিদদের হ্যান্ডশেক হল যখন আপনি আপনার উভয় হাতে অন্য ব্যক্তির হাত নেওয়ার প্রচেষ্টা করেন যেন আপনার উভয় হাত অন্য ব্যক্তির জন্য একটি গ্লাভস হয়ে উঠেছে এই বিশেষ হ্যান্ডশেক অন্য ব্যক্তির কাছে বিভিন্ন ধরণের আবেগ প্রকাশ করতে পারে আমরা বলতে পারি যে এটি প্রস্তাব করে যে দুটি ব্যক্তির মধ্যে ইতিমধ্যেই একটি নির্দিষ্ট স্তরের বন্ধুত্ব এবং অনানুষ্ঠানিকতা বিদ্যমান এটি পূর্বে বিদ্যমান সততার আন্তরিকতার পাশাপাশি অন্য ব্যক্তির প্রতি গভীর অনুভূতির পরামর্শ দেয় এবং দেখায় আপনি লক্ষ্য করতে পারেন যে এই ধরণের হ্যান্ডশেক শারীরিক যোগাযোগের পরিমাণ বাড়ায় এবং এটি রিসিভারের ডান হাতকেও সীমাবদ্ধ করে এবং তারপরে আপনি যার সাথে কথা বলছেন তার উপর এটি আপনাকে নির্দিষ্ট নিয়ন্ত্রণ অর্জন করতে দেয় কারণ ঐতিহ্যগতভাবে এই ধরনের হ্যান্ডশেক আগে থেকে বিদ্যমান আন্তরিকতা এবং সততার সাথে জড়িত এটি কর্পোরেট সেক্টরের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও হ্যান্ডশেকের একটি প্রিয় ধরনের হয়ে উঠেছে এবং তাই এটি এর সাথে মিস ট্রাস্টের একটি সমিতিও গড়ে তুলেছে গ্লাভ হ্যান্ডশেক রাজনীতিবিদ হ্যান্ডশেক হিসাবেও পরিচিত কারণ জনসাধারণের ব্যক্তিত্ব হওয়ার কারণে তাদের অন্য লোকেদের প্রতি তাদের অনুভূতিতে নির্দিষ্ট উষ্ণতার প্রদর্শন করতে হবে কারণ এটি বিভিন্ন অফিসিয়াল ফটো ফ্রেমের পরিস্থিতিতে বারবার হয়েছে এবং এটি উদ্দেশ্য এবং ভুয়া হওয়ার একটি নির্দিষ্ট যোগসূত্র অর্জন করেছে বিশেষ করে যখন এই ধরনের হ্যান্ডশেক করা হয় আপনি যখন প্রথমবারের মতো একজন ব্যক্তির সাথে দেখা করছেন তখন এটি অবশ্যই একটি লাল সংকেত এবং অন্য ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে আপনার সচেতন হওয়া উচিত মৃত মাছ বা ভেজা মাছের হ্যান্ডশেক যেমন আপনি বুঝতে পারেন একটি অনন্যভাবে আমন্ত্রিত হ্যান্ডশেক বিশেষ করে যদি আপনার হাত ঠান্ডা বা আঁটসাঁট থাকে তবে এটি এই ধারণার পরামর্শ দেয় যে ব্যক্তির আপনার প্রতি কোনও ইতিবাচকতা নেই এটি একটি নিষ্প্রাণ এবং নিষ্প্রাণ হাত যা অন্য ব্যক্তির সাথে একই ধরনের আবেগের সাথে যোগাযোগ করে এবং তাই এটি একটি সর্বজনীনভাবে অপ্রিয় হ্যান্ডশেক দুর্ভাগ্যবশত অনেক লোক যাদের এই ধরণের হ্যান্ডশেক রয়েছে তারা এমনকি জানেন না যে তারা এটির অধিকারী বিশেষ করে তরুণদের জন্য তাদের বন্ধুদের সাথে হ্যান্ডশেক করা এবং সংশ্লিষ্ট আবেগ সম্পর্কে তাদের মতামত দেখার পরামর্শ দেওয়া হচ্ছে যা যতদূর পর্যন্ত প্রকাশ করা হচ্ছে তাদের হ্যান্ডশেক উদ্বিগ্ন পরবর্তী ধরনের হ্যান্ডশেক যা আমরা মাঝে মাঝে দেখতে পাই তা নাকল গ্রাইন্ডার নামে পরিচিত এবং আপনি বুঝতে পারেন এটি খুব কঠিন লোকেদের সাথে যুক্ত যারা তাদের মনোভাবের মধ্যে একই ধরণের কঠোরতা নির্দেশ করতে চায় এটি ব্যবহারিকভাবে আপনার হাত দিয়ে অন্য ব্যক্তির তালু পিষে দিচ্ছে এটি একটি একেবারেই অব্যবসায়ী হ্যান্ডশেক এবং এটি সমস্ত পেশাদার পরিস্থিতিতে এড়ানো উচিত যেখানে নকল গ্রাইন্ডারের সাথে যুক্ত করা যেতে পারে এমন ব্যাখ্যাগুলি মূলত উত্পন্ন চাপের পরিমাণের সাথে সম্পর্কিত যে ব্যক্তি এই বিশেষ হ্যান্ডশেক নিযুক্ত করছেন তার হাত দ্বারা চাপের উপর নির্ভর করে এটি মাঝে মাঝে আধিপত্য বিস্তারের ইচ্ছা প্রকাশ করতে পারে এবং প্রতিপক্ষকে পরাস্ত করার ইচ্ছাও প্রকাশ করতে পারে কারণ পরিস্থিতির মধ্যে কিছু অন্তর্নিহিত ভয় বা আশঙ্কা থাকে সুতরাং নকল গ্রাইন্ডার হ্যান্ডশেকের প্রকৃত ব্যাখ্যা বোঝার জন্য একজনকে প্রেক্ষাপটের পাশাপাশি অন্যান্য কাইনেসিক্স সংকেতগুলিও দেখতে হবে একই সময়ে কঠোর আর্ম হ্যান্ডশেক নামে পরিচিত যা প্রায়শই আক্রমনাত্মক লোকেরা অন্য ব্যক্তিকে বাহু দৈর্ঘ্য হিসাবে পরিচিত এবং তাদের তাত্ক্ষণিক অন্তরঙ্গ অঞ্চলের বাইরে রাখতে ব্যবহার করে কখনও কখনও এটিকে আক্রমণ হ্যান্ডশেকও বলা হয় কারণ যে কেউ কঠোরভাবে আপনার দিকে পুরোপুরি হাত বাড়িয়ে দিচ্ছে সেও আপনাকে আপনার নিজের অন্তরঙ্গ অঞ্চলে অন্য ব্যক্তিকে মিটমাট করতে বাধ্য করছে যাইহোক আমরা উভয় অবস্থাতেই দেখতে পাই যে শক্ত হাতটি এমন একজন ব্যক্তির দ্বারা নিযুক্ত করা হয়েছে যে হাতটি নাড়ানোর প্রস্তাব দিচ্ছেন বা অন্য ব্যক্তি যিনি এটি নাড়াচ্ছেন কঠোর অস্ত্র একটি কঠোর মনোভাব বন্ধুত্বের অভাব নির্দেশ করে এবং তাই এটি পেশাদার পরিস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ বলে মনে করা হয় না এই বিশেষ ভিজ্যুয়ালটি চিত্রিত করে যা সাধারণত আঙ্গুলের টিপ গ্র্যাব হ্যান্ডশেক নামে পরিচিত যখন দাতা একটি শক্ত বাহু অফার করে তখন এটি ঘটে কিন্তু তারপরে রিসিভার থেকে ছোট থাকে প্রসারিত হাতের তালু শুধুমাত্র আঙ্গুলের ডগা ধরে এবং এখানে হ্যান্ডশেক রিসিভারকে রাখে রিসিভার থেকে আরামদায়ক দূরত্বে যাইহোক আপনি দেখতে পাবেন যে এটি বিভিন্ন উপায়ে পরিস্থিতির নেতিবাচকতা প্রকাশ করে সেইসাথে একটি নেতিবাচক পদ্ধতিতে নিজের সামাজিক অবস্থান সম্পর্কে সচেতনতাও প্রকাশ করে এটি প্রদানকারীদের নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব বা অন্য ব্যক্তির সাথে যুক্ত হতে সম্পূর্ণ অনিচ্ছা প্রকাশ করতে পারে এটি নিজের সামাজিক অবস্থানের তীব্র সচেতনতার ফলেও হতে পারে যেখানে আপনি কাউকে ছোট করে দেখতে চান এবং সেইজন্য আপনি অন্য ব্যক্তির সাথে হাত মেলাতে চান না অবশেষে এটি কখনও কখনও রানী আঙ্গুলের টিপস নামেও পরিচিত এবং আমরা বুঝতে পারি যে এটি এমন ব্যক্তিদের দ্বারা ব্যবহৃত হয় যারা অন্য ব্যক্তির থেকে অনেক বেশি উচ্চতর বোধ করেন এখন বিশেষ করে আধা আনুষ্ঠানিক পরিস্থিতিতে এটি পুরুষ এবং মহিলাদের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে একটি সাধারণ হ্যান্ডশেক আধা পেশাগত পরিস্থিতিতে যেখানে নারীরা পুরুষদের তুলনায় বেশি ব্যক্তিগত স্থান পেতে চায় যাই হোক পেশাদার পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে এই ধরণের হ্যান্ডশেক সমস্ত লিঙ্গের দ্বারা এড়ানো উচিত হ্যান্ডশেকগুলি সাংস্কৃতিক দিকগুলির দ্বারাও সিদ্ধান্ত নেওয়া হয় যার তারা একটি পণ্য এই অধ্যয়নটি জো নাভারো দ্বারা নেওয়া হয়েছিল যিনি তার গবেষণায় বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন ধরণের হ্যান্ডশেক উল্লেখ করেছেন তিনি মন্তব্য করেছেন যে তুরস্কে বা মধ্যপ্রাচ্যের হ্যান্ডশেকগুলি খুব মৃদু হতে পারে বা একটি মৃদু হ্যান্ডশেক একটি ইতিবাচক হিসাবে বিবেচিত হয় যেটির তুলনায় তিনি উটাতে তাঁর গবেষণার সময় উল্লেখ করেছিলেন যে আপনি পেতে পারেন যাকে মরমন হ্যান্ডশেক বলা হয় উত্সাহী সবল এবং বেশ দীর্ঘায়িত ব্রাজিলে তিনি দেখতে পান যে হ্যান্ডশেকগুলি উষ্ণ এবং লোকেরা স্নেহপূর্ণ হতে থাকে এবং এই স্নেহ প্রায়শই হ্যান্ডশেকের মাধ্যমে প্রদর্শিত হয় কিছু সমাজে আমরা এটাও দেখতে পাই যে হ্যান্ডশেকের সাথে সম্ভাষণ করা হয় যা সামনের বাহু কনুই বা পিঠে প্যাট স্পর্শ করার সাথে থাকে তিনি এও মন্তব্য করেন যে যেহেতু হ্যান্ডশেক অমৌখিক যোগাযোগের একটি অংশ যা আমাদের একটি বদ্ধ পরিস্থিতিতে রাখে অন্য ব্যক্তি প্রথমবারের মতো অন্য ব্যক্তির আচরণ নকল করার পরামর্শ দেওয়া হয় সুতরাং তার পরামর্শ হল রোমে থাকাকালীন রোমানদের মতো করুন যাইহোক যখন আমরা সাংস্কৃতিক বৈচিত্র সম্পর্কে সচেতন হই তখন আমাদের এটাও বুঝতে হবে যে স্পর্শকাতর যোগাযোগ শুধুমাত্র হ্যান্ডশেকের মধ্যেই সীমাবদ্ধ নয় হ্যাপটিক্সের বিভিন্ন প্রকারের মধ্যে কাউকে কাঁধে বা পিঠে ঠোঁট দেওয়াকে অন্তর্ভুক্ত করে চুক্তি বোঝানোর জন্য বা পরিপূরক হিসাবে এমনকি একটি সমঝোতামূলক অঙ্গভঙ্গি সাহচর্য নির্দেশ করার জন্য অস্ত্র সংযুক্ত করা অন্যের কাঁধের উপর হাত রাখা ইত্যাদি হাত ধরে আলিঙ্গন করা ইত্যাদি আমরা আমাদের পরবর্তী মডিউলে এই সংকেতগুলির ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি আসুন আমরা পশ্চিমের বেশিরভাগ সমাজ ও সমাজে অভিবাদন জানানোর আরও কিছু উপায় দেখি যেখানে শিক্ষা একটি পশ্চিমা মডেল হ্যান্ডশেকের উপর শেষ হয়েছে যাইহোক কিছু ঐতিহ্যবাহী সমাজে আমরা দেখতে পাই যে অভিবাদনের অন্য কিছু উপায়ও গ্রহণযোগ্য এবং নিয়মিতভাবে অনুশীলন করা হয় বেশিরভাগ পশ্চিমা দেশে একটি চুম্বন বা আলিঙ্গন অভিবাদনের একটি ফর্ম হিসাবে উপযুক্ত বলে মনে করা হয় যাইহোক কিছু দেশে যেখানে এটি একটি প্রথাগত ফ্যাশন হিসাবে বিবেচিত হয় এটি পুরোপুরি গ্রহণযোগ্য উদাহরণস্বরূপ সৌদি আরবে হ্যান্ডশেক একটি হালকা চুম্বনের সাথে হয় এবং এমনকি পুরুষরাও যদি হ্যান্ডশেকের পরে উভয় গালে চুম্বন করেন তবে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন রাশিয়ান রাজ্যে ভালুকের আলিঙ্গন খুব ফ্যাশনেবল এবং তারা একটি দৃঢ় হ্যান্ডশেক অনুসরণ করতে পারে এবং তারা একটি ঘনিষ্ঠ সাহচর্য এবং বন্ধুত্বের অনুভূতির পরামর্শ দেয় যাইহোক তারা রাশিয়ায় খুব জনপ্রিয় আমরা দেখতে পাই যে ফিনল্যান্ডে এটি জনপ্রিয় নয় সুতরাং বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে ফিনরা আনুষ্ঠানিক হ্যান্ডশেক ছাড়া অপরিচিতদের সাথে আলিঙ্গন চুম্বন বা শারীরিক যোগাযোগ করে না লাতিন আমেরিকার দেশগুলির লোকেরাও আলিঙ্গন করে এবং যদি আপনি বিষয়বস্তু বন্ধ করেন তবে এটি পিঠে একটি হালকা থাপ্পড় দিয়েও হতে পারে ফ্রান্সের বেশিরভাগ মানুষ আলিঙ্গন করে এবং দুবার চুম্বন করে বিশেষ করে আধা আনুষ্ঠানিক পরিস্থিতিতে এবং এটি তাদের কাছে বিশ্রী বলে মনে করা হয় না একটি তীব্র সাংস্কৃতিক উপায়ে আমরা দেখতে পাই যে হঙ্গি বিশেষ করে নিউজিল্যান্ডে জনপ্রিয় হঙ্গি মোটামুটিভাবে শ্বাস প্রশ্বাসের ভাগ করাকে অনুবাদ করে যা একটি মোটামুটি তাৎপর্যপূর্ণ অঙ্গভঙ্গি এটি হল ঐতিহ্যবাহী মাওরি অঙ্গভঙ্গি যা অন্যদের নাক ঘষে বা স্পর্শ করে স্বাগত জানানো সুতরাং সেই সংস্কৃতিতে এটি অভিবাদনের উপায়ে কাউকে চুম্বন করা পশ্চিমা রীতির মতোই সাধারণ নিউজিল্যান্ডে এটি এখনও আনুষ্ঠানিক ফ্যাশনে অনুশীলন করা হয় সুতরাং আমরা দেখতে পাই যে হ্যান্ডশেক হল অন্যদের স্পর্শ করার একটি বিশেষ উপায় এটি অন্য লোকেদের অভিবাদন জানানোর একটি উপায় যখন আমরা প্রথমবার তাদের সাথে দেখা করি এটি পরামর্শ দেয় বিভিন্ন ধরণের মনোভাব এবং আবেগ যা অচেতনভাবে অন্য ব্যক্তির কাছে প্রকাশ করা হয় সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে আমরা দেখতে পাই যে অভিবাদনের কিছু অন্যান্য উপায়ও জনপ্রিয় এই বিশেষ ভিডিওটি বিভিন্ন মুভির শট থেকে কিছু আকর্ষণীয় হ্যান্ডশেককে চিত্রিত করবে এবং সেগুলি দেখতে আকর্ষণীয় হবে। অনেক দিন ধরে দেখা নেই আসুন নাচ করি